নমস্কার আমি জয়ন্ত চ্যাটার্জী আইআইটি কানপুরের অধ্যাপক এবং আপনারা জানেন যে আমরা এই ৮ সপ্তাহের দৌরান পরিষেবা পরিচালনার বিষয়ে কথোপকথন করছি এবং আমরা বর্তমান অর্থনীতিতে পরিষেবা পরিচালনা পরিষেবা ব্যবসায় এবং এর গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি নিয়ে চর্চা করছি আজ আমি বেশ আকর্ষণীয় একটি সমসাময়িক ব্যবসায়িক মডেলগুলির একটিতে মনোযোগ দেব এই কোর্সের ভূমিকায় এবং গত কয়েকটি সেশনেও আমি এই নতুন ব্যবসায়িক মডেলটির উল্লেখ করেছি এই ধারণাটির নাম পণ্য পরিষেবা সিস্টেম বা সংক্ষেপে পি এস এস এই ধারণাটি সহজেই বোধগম্য এবং এই ধারণাটি পরিষেবা বিজ্ঞানের সাথে সম্পর্কিত শাখা থেকে আলোচনা করা হয়েছে তবে ইদানীং এই ধারণাটিকে পরিবেশ সচেতন গ্রীন ইকোনমির প্রবক্তারা তাদের ব্যবসার নকশীকরণের প্রথম পছন্দের ব্যবস্থা হিসাবে উল্লেখ করছেন এবং আমরা দেখব কেন আমাদের পৃথিবী এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আরও ভাল আরো পরিষ্কার এবং আরো সবুজ বিশ্ব তৈরি করা এতো গুরুত্বপূর্ণ এখন আপনার সামনে আপনার পর্দায় আপনি এখন ব্যবসায়ের পরম্পরাগত মডেলটি দেখতে পাচ্ছেন তা আমাদের বাঁ দিকে রয়েছে ইনপুট যা কাঁচামাল হিসাবে আসছে কখনও কখনও এই কাঁচামাল উপাদান হিসাবে প্রসেস করা হয় আর কখনও কখনও সাব সিস্টেম হিসাবে সুতরাং এর অর্থ মাঝের বিভাগে কারখানা উৎপাদনের কর্মপ্রণালী কাঁচামাল আসার আগে তাতে কিছু মূল্য সংযোজন করা হয়েছে আমরা পণ্য কী ভাবে তৈরি করি প্রচলিত রীতিতে কাঁচামাল প্যাক করা অবস্থায় বা খোলা অবস্থায় পাওয়া যায় যেমন লৌহ আকরিক বা কয়লা খোলা অবস্থায় আসে বা স্পঞ্জ প্যালেট প্রাক প্রস্তূত বা প্রাক প্রক্রিয়াজাত প্যাক করা অবস্থায় আসে উভয় প্রকারের কাঁচামালই উৎপাদনের কারখানায় ব্যবহার করা হয় এবং সেখানে তাদের পর্যায় পর্যায় বিভিন্ন উৎপাদন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় এবং এইভাবে আমরা পণ্য তৈরি করি এই পণ্যগুলিকে আমরা এফএমসিজি বলতে পারি যেমন টুথপেস্ট বা সাবান বা এগুলি শিল্পজাতীয় পণ্য হতে পারে যা ব্যবসায়ের বা পেশাদার ব্যবহারের জন্য প্রয়োজনীয় যেমন কম্পিউটার তারপরে তাদের সরাসরি বা বিভিন্ন ধরণের বিতরণের প্রণালীর মাধ্যমে গ্রাহকের কাছে নিয়ে যাওয়া হয় এটি অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে পণ্যের প্রথাগত প্রবাহ সুতরাং বাঁ দিকের লেনদেনগুলিকে আমরা বিজনেস টু বিজনেস বলে থাকি কারণ এগুলি এখনও উৎপাদন প্রক্রিয়ার ইনপুট হিসাবে কাজ করে তবে উৎপাদন প্রক্রিয়ার পরবর্তী পর্যায় পণ্য যখন বাজারের মাধ্যমে ভোক্তার কাছে যায় এবং আমরা একে বিজনেস টু কনসিউমার নামে ডাকি গত কয়েক দশক ধরে দ্রুত থ্রুপুটের দিকে অধিক মনোনিবেশ করা হয়েছে ব্যবসায়কে আরো দ্রুত করার দিকে মনোনিবেশ করা হয়েছে একই সিস্টেম একই রকমের সম্পদ বা একই রকমের স্থির সম্পদ একই রকমের যন্ত্রপাতি এবং অন্যান্য অবকাঠামো দিয়ে আরও বেশি উৎপাদন করার দিকে মনোনিবেশ করা হচ্ছে সুতরাং বিভিন্ন বিভাগের মধ্যে কঠোর মান একীকরণ আর ঘনিষ্ঠ সহযোগিতার দিকে মনোনিবেশ করা সত্ত্বেও এটি বিশ্বের শিল্পের উৎপাদনকে গত কয়েক দশকে উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে সক্ষম হয়েছে ব্যবসায়ের বেগ আরো ত্বরান্বিত হয়েছে আর বাজারে আমাদের বিভিন্ন ধরণের পণ্য এবং গ্যাজেট উপলব্ধ হয়েছে তবে এখানে একটি উদ্বেগের বিষয় রয়েছে আমরা প্রকৃতি থেকে যত বেশি কাঁচামাল গ্রহণ করি তাদের প্রসেস করি এই যে এতো রকমের পণ্য সামগ্রীর উৎপাদন করে চলেছি তা কি আমাদের অস্থায়ী উপভোগের জন্য স্থায়ী সমস্যা তৈরি করছি আরও বেশি পণ্য বানানোর দৌড়ে আমরা কি আরও বেশি জঞ্জাল এবং বর্জ্য তৈরি করছি এর ফলস্বরূপ প্রায়শই একটি অবিসংবাদিত সমস্যা যেমন বিভিন্ন ধরণের প্লাস্টিক বর্জ্য অ জৈব জঞ্জালযোগ্য বর্জ্যপদার্থ তৈরী হচ্ছে তা এই যে ভ্যালু চেইন যা আপনার সামনে রয়েছে আপনাকে এই ভ্যালু চেইনের একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করতে হবে এর প্রতিটি পর্যায়ে মালিকানা হস্তান্তর হয় কয়লার সরবরাহকারী বা লোহা আকরিক সরবরাহকারীরা তাদের কাঁচামালের মালিকানা ইস্পাত উৎপাদনকারী কারখানাদের হস্তান্তর করবে যারা স্টেইনলেস স্টিলের ফ্ল্যাট রোল তৈরি করবে এই ফ্ল্যাট রোল দিয়ে তখন রান্না করার সরঞ্জাম বা অন্য কিছু বানাতে কাজে লাগবে তবে প্রতিটি পর্যায়ে মালিকানার পরিবর্তন হবে নতুন দৃষ্টান্তটি অবশ্য ভ্যালু চেইনের পুরো বিষয়টিকে কিছুটা আলাদাভাবে দেখবে প্রথমদিকে এই ধারণাটি খনন কার্যে লিপ্ত ব্যবসায় থেকে এসেছিলো যেখানে কোনো কারখানা বা একটি বৃহত আবাসিক কমপ্লেক্স তৈরী করার জন্য মাটি খোঁড়ার আর সরাবার আর তার সাথে নির্মাণ কার্যে প্রয়োগ হয় এমন যন্ত্রপাতির ব্যবহার হতো এখন এই ক্ষেত্রগুলিতে পুরানো অর্থনীতির প্রচলিত ধারা অনুযায়ী মেশিনগুলি ক্রয় করা হতো সুতরাং মেশিন প্রস্তূতকারকের কাছ থেকে ঠিকাদারের বা নতুন কারখানার নির্মাণকারীর হাতে মালিকানার হস্তান্তর হতো নির্মাণকাল শেষে যখন সব বাড়ি বানানো শেষ হয়ে যেত কারখানার কাঠামো বানানো শেষ হয় যেত এই যন্ত্রপাতিগুলির আর কোনো দরকার থাকতো না দেশজুড়ে বিভিন্ন কারখানায় বিভিন্ন বৃহত আবাসিক কমপ্লেক্সগুলিতে আপনি দেখতে পাবেন যে কোনো এক কোনায় এই পুরানো যন্ত্রপাতিগুলি জং লাগা অবস্থায় স্তূপাকার হয় পড়ে আছে আর কোনো কাজে লাগানো হচ্ছে না সময়ের সাথে সাথে এগুলি আবর্জনার স্তূপ হয়ে যায় এবং বিক্রি করে দেওয়া হয় কখনো কখনো সেগুলিকে সরানোর জন্য আপনাকেই খরচ করতে হয় কিছুটা প্রতিযোগিতামূলক চাপের মুখে পড়ে এইসব যন্ত্রের নির্মাতারা একটি সহজ তবে উদ্ভাবনী এবং সুদূরপ্রসারী প্রভাবের সমাধান নিয়ে এলো তারা ভেবে দেখলো যে গ্রাহকদের তাদের যন্ত্রপাতিতে বিন্দুমাত্র আগ্রহ নেই বরঞ্চ গ্রাহক সেই মেশিন প্রদত্ত সমাধানে আগ্রহী যা কারখানার বা বিল্ডিংয়ের ভিত্তি তৈরি করতে কাজে লাগছে তা তারা একটি নতুন ব্যবসায়ের প্রস্তাব নিয়ে এলো তারা বললে যে মেশিন ক্রয়ের আর প্রয়োজন নেই বরং খননকারক যন্ত্রের বা মাটি সরানোর যন্ত্রের প্রস্তূতকারকরা ঘন্টা আর টন প্রতি মাটি খোঁড়ার বা মাটি সরানোর অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভিত্তি কাঠামো তৈরি করার প্রস্তাব রাখলো সুতরাং উপাদানগুলি সরিয়ে ফেলা হবে জায়গা পরিষ্কার করে দেওয়া হবে একটি নির্দিষ্ট সময়কালে ভিত্তি স্থাপনা করা হবে গ্রাহকরা এইরকম সমাধানই খুঁজছিল এবং এই সমাধানই তাদের দেওয়া হয়েছিল সুতরাং খননকারক যন্ত্রের যা একটি পণ্য বিক্রয় খনন পরিষেবা দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল এটিকে তখন সার্ভিটিজেশন বা সার্ভিসাইজেশন হিসাবে অভিহিত করা হয়েছিল এখন এতে লাভ কী হল লাভ এই হল যে কাজ শেষে মেশিনটি আর জং লাগা অবস্থায় কারখানার এক কোনে পড়ে থাকলো না প্রকল্পের শেষে ভিত্তি তৈরির কাজ যখন শেষ মাটি সরানো হয় গিয়েছে যন্ত্রটিকে যন্ত্রসর্বরাহকারক সেখান থেকে নিয়ে গিয়ে পুনরায় কর্মোপযোগী করে পুনর্নির্মিত করে অন্য একটি স্থানে এটি পুনরায় ব্যবহার করে মেশিনটি যদি ক্রয় করা হত তবে ব্যবহৃত যন্ত্র বিক্রি করা বা ব্যবহৃত খননকারী যন্ত্র কেনায় বিভিন্ন ধরণের আইনী এবং ব্যবসায়িক সমস্যা তৈরী হওয়ার সম্ভাবনা থাকতো এক্ষেত্রে গ্রাহক নিজের সমস্যার সমাধান পেলেন অমুক সপ্তাহে অমুক টন মাটি সরিয়ে ফেলা হলো এই কাজটি কোন ব্র্যান্ডের যন্ত্র দিয়ে সম্পন্ন হলো বা সেটা নতুন না পুরানো যন্ত্র নিয়ে গ্রাহককে মাথা ঘামাতে হয়নি সুতরাং যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পুনরায় কর্মোপযোগী করার পর যন্ত্রটিকে বার বার ব্যবহারে আনা সম্ভব হলো জং ধরা আবর্জনার গাদাও থাকলো না এবং গ্রাহকের সমস্যার সন্তোষজনক সমাধানও পাওয়া গেল গ্রাহক যিনি ভিত্তি স্থাপনা করার সন্ধান করেছিলেন মাটি সরানোর জন্য উপায় খুঁজছিলেন মাটি সরানোর যন্ত্রের না সংক্ষেপে এটিকেই আমরা পণ্য পরিষেবা মডেল বলি একটি পণ্য আছে একটি যন্ত্র আছে তবে গ্রাহক যা পাচ্ছেন তা হল পরিষেবা হিসাবে চূড়ান্ত সমাধান আর তার জন্য টন প্রতি ঘন্টা প্রতি প্রতি একক ব্যবহারের জন্য মাশুল ভরছেন এখানে আপনারা দেখছেন যে মালিকানা হস্তান্তরের ভিত্তিতে নয় বরঞ্চ সমাধান ও পরিষেবার ভিত্তিতে মূল্য বিনিময় হচ্ছে এই মডেলটি এখন আমাদের অর্থনীতির অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পুনর্ব্যবহারের উপর পুনর্নির্মাণের উপর পুনর্নিয়োগের উপর ভিত্তি করা এই মডেলটি প্রচলিত মডেলের থেকে অনেক ভালো সেই মডেল যা প্রকৃতি থেকে গ্রহণ করে পণ্যবস্তূ তৈরী করে এবং শেষ পর্যন্ত কেবল আবর্জনা বৃদ্ধি করে আপনি যদি এই নতুন মডেলটি দেখেন এতে আমরা প্রকৃতি থেকে টেকসই ভাবে কাঁচামাল নিচ্ছি আগের সেই সাপ্লাই চেইন থাকবে তবে এখন তারা সবুজ সাপ্লাই চেইনে বদলে যাবে মাঝখানে ঐতিহ্যগত ব্যবসায়িক ক্রিয়াকলাপও থাকবে তবে সমাধান সহ সৃষ্টিতে গ্রাহককে জড়িত করে মালিকানা হস্তান্তরের ভিত্তিতে মান বিনিময়ের উপর মনোনিবেশ করার পরিবর্তে আমরা এখন সমাধানের ভিত্তিতে মূল্য বিনিময় করতে পারছি ফলস্বরূপ আমরা দেখতে পাই যে এই মডেলটি এখন প্রচলিত হালকা শিল্পের পাশাপাশি ভারী শিল্প বা পেশাগত শিল্পেও পাওয়া যায় যদি আপনার একটি ওয়াশিং মেশিন কেনার দরকার হয় আমরা একটি ভাল সুসংহত লন্ড্রোমেট পরিষেবা উপলব্ধ করাতে পারি যেখানে লোকেরা ব্যবহারের ভিত্তিতে একক প্রতি তাদের কাপড় ধুতে পারে বিভিন্ন দেশে মোটরগাড়ির ব্যক্তিগত মালিকানাকে উৎসাহিত করার পরিবর্তে যা থেকে পরিবেশের উপর বেশ বিরূপ প্রভাব পড়ে সেখানে গাড়ি ভাগ করে ব্যবহার করার উপর জোর দেওয়া হচ্ছে আপনার যদি গাড়ি থাকে যখনই প্রয়োজন হয় আপনি কল করতে পারেন আপনি সম্ভবত গাড়ি রাখার প্রয়োজনীয়তা আর অনুভব করবেন না যদি না আপনি সত্যিই গাড়ি চালনার পেশায় থাকেন বা এটি আপনার শখ না হয় তবে বেশিরভাগ ব্যবহারিক ক্ষেত্রেই এটি একক প্রতি ব্যবহারের ভিত্তিতে মূল্য বিনিময়ের ভিত্তি হতে পারে ইতিমধ্যেই বিমান ইঞ্জিনের ক্ষেত্রে এটি এখন একমাত্র উপলভ্য ব্যবসায়িক মডেল কারণ বিমান ইঞ্জিন মাইলেজের ভিত্তিতে প্রদান করা হয় এবং তাই যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় ইঞ্জিনের মেরামত বা প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দেয় তার সমাধান ইঞ্জিন সরবরাহকারী দেয় ফ্লাইটের মালিক বা বিমান সংস্থা পরিষেবার মালিক তাদের ইঞ্জিনের মালিকানা বা রক্ষণাবেক্ষণ সম্পর্কে মাথা ঘামানোর কোনো দরকারই পড়ে না একইভাবে ঘন্টা প্রতি বিদ্যুৎ সরবরাহ আজ একটি বৈধ ব্যবসায়ের মডেল এটি আমাদের বিদ্যুতের নৈমিত্তিক ব্যবহার নয় যেখানে আমরা কিলোওয়াট ঘন্টা প্রতি বিদ্যুতের ব্যবহার করি বিদ্যুতের ব্যবহার বিভিন্ন শিল্পে করা হয় থাকে যেখানে ঘন্টা প্রতি বিদ্যুৎ বিক্রি করা হয় আর একটি উদাহরণ আপনার ভালোই জানেন যে আজকাল ফটোকপি পরিষেবা ফটোকপিয়ারের পরিবর্তে বেশি প্রচলিত ফটোকপি যন্ত্রগুলি গ্রাহকদের সরবরাহ করা হয় আর গ্রাহকরা নকলের সংখ্যার ভিত্তিতে ভাড়া দেন মানে গ্রাহিত পরিষেবা এককের সংখ্যা অনুযায়ী ফটোকপি যন্ত্রটি সরবরাহকারীর সম্পত্তি হিসাবে থেকে যায় এবং একটি নির্দিষ্ট সময়ের পর তারা এটি ফেরত নিয়ে এটির পুনর্নির্মাণ করে পুনরায় ব্যবহার করেন এবং এইভাবে মূল্য সরবরাহ করা হয় আজকের মডিউলটির শেষে আমি আপনাদের চিন্তার কিছু খোরাক ছেড়ে যাচ্ছি আপনারা এটিকে এখানে অংশ নেওয়ার জন্য একটি কাজ হিসাবে বিবেচনা করতে পারেন সুতরাং আমি প্রতিযোগিতামূলক কৌশলের এই নতুন ধারণাগুলির বিষয়ে আপনাদের আলোচনার অপেক্ষায় থাকবো এটি কী পরিমানে আমাদের গ্রাহকের নিকটবর্তী হতে সাহায্য করবে কীভাবে গ্রাহককে প্রদত্ত একক প্রতি মূল্যর বা সামগ্রিক মূল্যর উন্নতি ঘটাবে আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো আমি এই পণ্য পরিষেবা সিস্টেম সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনার অপেক্ষায় রইলাম